একটি হারমনিক অসিলেটর নেওয়া যাক ধরাযাক এটি বিস্তার A নিয়ে অসিলেট করছে সুতরাং এই অসিলেটর এর এনার্জি হল 12kA2যেটা হল 12m2A2 এটিকে অ্যাকশান এর আকারে লেখা যাক আমরা অ্যাকশান এর জন্য J ব্যবহার করবো কারন আমরা A বিস্তার এর জন্য ব্যবহার করছি সুতরাং J সমান 2 AApdx এটা সমান 40Apdx আবার এটি সমান 40A√√dx এটিই গতিশক্তি সুতরাং p22mE V √ ও এখানে রয়েছে যেটা হল অ্যাকশান সুতরাং J সমান 42mm20A√dx

আবার এটি সমান 4m0A√dx এই ইন্টিগ্রেশান নির্ণয় করা খুবই সহজ এটি মান 4A24mω হবে যেটা সমান mωA আমাদের আর একবার মনে করা যাক E হল 12m2A2 এবং J হল πmωA2 সুতরাং এই দুটি থেকে আমরা EJ2π অথবা EνJপাই সুতরাং ∂E∂Jν যা আমরা আগের উদাহরনের মাধ্যমে দেখেছি একটি অন্য ধরনের উদাহরন নেওয়া যাক যেমন একটি বক্স এর মধ্যে কনা ক্ল্যাসিক্যালি বক্স এর মধ্যে কনার এনার্জি হল 12mv2 অথবা p22m p d x হল সমস্ত পিরিয়ডের অ্যাকশান এবং এটি সমান 2 Lp সুতরাং p হল J2Lছাড়া কিছুই না অতএব এনার্জি সমান J28mL2বেরোবে যেটা আমাদের ∂E∂JJ4mL2 দেয় যেখানে J হল 2L p সুতরাং এটি সমান 2Lp4mL2 সুতরাং আমাদের কাছে বক্স এর মধ্যে কি রয়েছে বক্স এর মধ্যে রয়েছে ∂E∂Jছাড়া কিছুই না কিন্তু 2Lp4mL2সমান p m যেখানে p m হল বেগ আবার বেগ কে 2L দিয়ে ভাগ করলে আমরা অসিলেটর এর কম্পাঙ্ক পাবো এটি দুটি হল উদাহরন তৃতীয় উদাহরন নেওয়া যাক যেখানে একটি কনা কেন্দ্রের পটেনশিয়াল এর চারদিকে যাচ্ছে এক্ষেত্রে ধরাযাক এই ব্যাসার্ধ হল স্থির সুতরাং এনার্জি হল L22mR2V এই গতির জন্য আমরা যদি একশান স্মরন করি তাহলে এখানে আমরা J কে Jদিয়ে প্রকাশ করবো এবং J হল ∫Ldϕ যা হল 2πL Lহল J2π ছাড়া কিছুই না এবং আমরা এনার্জি E সমান J282mR2Vলিখতে পারি যেহেতু এখানে কোন V নেই সুতরাং V সবসময়ের জন্য স্থির অতএব ∂EJসমান J242mR2 ছাড়া কিছুই না J কে কৌণিক ভরবেগের আকারে প্রকাশ করা যাক যেটা হল mvR2π42mR2 কিছু টার্ম বাদ দেওয়া যাক সুতরাং এখানে m এবং একটি R বাদ যাবে এবং 2 ও বাদ দেওয়া যাক সুতরাং এই 2 বাদ যাবে 4 2থেকে এবং আমরা 2 পাবো এখন কৌণিক ভরবেগ সমান 12πvR যেটা সমান 2πসমান সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ∂E∂Jclasical উদাহরন গুলির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটি হল সত্য কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা দেখতে পাই যে যদি n খুব বেশি হয় তাহলে Eh→τclasical হবে আমাদের কাছে দুটি ক্লাসিক্যাল এর ফলাফল রয়েছে যেগুলি হল ∂E∂Jclasicalএবং এখানে কোয়ান্টাম n হলে Eh→τclasical আমরা জানি EEn En τযেটা আমরা n বড় হলে ∂E∂Jআকারে লিখতে পারি কারন J খুব বেশি হবে যদি আমরা τখুব কম সংখ্যক পরিবর্তন করি তখন পুরো সিস্টেমটি কন্টিনিউয়াস হয়ে যাবে যদি আমরা ইনফিনিটি এর পরিবর্তে খুম কম মান নিই এবং n লেভেল থেকে n τ লেভেলে যায় তাহলে আমরা দেখতে পাবো যে J এর মান n h থেকেn τhহবে সুতরাং J সমান h সুতরাং আমাদের কাছে E সমান ∂E∂J Jরয়েছে যেটা সমান ∂E∂J τh অথবা En→n τhτclasicalহবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে nn τ clasicalকাকতালীয় নয় কিন্তু আমরা মূলসূত্র অর্থাৎ করস্পন্ডেন্স সুত্র নামে পরিচিত যা বোর এর সুত্র দ্বারা লিখতে পারি এটা কম্পাঙ্কের আকারে দেখা যাচ্ছে কিন্তু তিনি বলেছেন যে বেশি সংখ্যক কোয়ান্টাম হওয়ার জন্য কোয়ান্টাম এর ফলাফল ক্লাসিক্যাল এর ফলাফলের সঙ্গে সমান হবে অতএব আমারা আশা করতে পারি যে যদি আমরা ক্লাসিক্যাল মান ভালো করে জানি তাহলে আমরা n এর বিভিন্ন ছোট মানের জন্য কোয়ান্টাম থিওরি অনুযায়ী মান পাবো এটির কী কী প্রভাব রয়েছে সেটা বলার পর আমরা এই লেকচারটি শেষ করবো সুতরাং যে তিনটি উদাহরন নিয়েছি আমরা সেগুলি প্লট করবো আমরা একটি বক্স এর মধ্যে কনা হারমনিক অসিলেটর এবং ইলেকট্রন একটি কেন্দ্রের চারদিকে গোলাকার আকারে ঘুরছে এই তিনটি উদাহরণ নিয়েছি যদি আমরা x বনাম t প্লট করি যেখানে x সমান 0 থেকে L তাহলে গতি এরকম দেখতে হবে যেখানে সময় t সমান 2Lh অথবা কম্পাঙ্ক সমান v2L দ্বিতীয় ক্ষেত্রে গতি হল হারমনিক এবং এই সময় হল সময় কাল এবং কম্পাঙ্ক হল ω2π এর মধ্যে একটি মাত্র কম্পাঙ্ক থাকে এবং এখানে তৃতীয় ক্ষেত্রটি হল গোলাকার গতি এটিও একমাত্র কম্পাঙ্কের গতি আমরা এটি ফুরিয়ার সিরিজ এর মাধ্যমে আলোচনা করবো প্রথম ক্ষেত্রে x সমান ∑Ceiτωtনেব যেখানে হল 2πযেটা হল মৌলিক কম্পাঙ্ক কারন এটি বিশুদ্ধ হারমনিক নয় এটি অনেক গুলি হারমনিক নিয়ে গঠিত দ্বিতীয় ক্ষেত্রে x হল বিশুদ্ধ হারমনিক সুতরাং কিছু বিস্তার হল Aeiωt এবং অপরটি হল Ae iωt তৃতীয় ক্ষেত্রে যেখানে এটি হল গোলাকার গতি x সমান Rcosωtহবে এটি হল একটি কম্পাঙ্কের এবং y সমান Rsinωt হবে সুতরাং প্রথম ক্ষেত্রে যেখানে একটি কনা বক্সের মধ্যে আগে পিছে ঘুরছে সেখানে কম্পাঙ্ক হল v2L এবং এর উচ্চতর হারমনিক সুতরাং যদি এই কনাটি বিকিরন করে তাহলে কম্পাঙ্ক v2L হবে এবং উচ্চতর হারমনিক হবে অপরপক্ষে এই ক্ষেত্রে গতি শুধুমাত্র একটি কম্পাঙ্কের হয় সুতরাং যদি এটি বিকিরন করে তাহলে এটি নির্দিষ্ট কম্পাঙ্ক যেটা হল √ অথবা ν2π বিকিরন করবে এবং আবার তৃতীয় ক্ষেত্রে x এবং y উভয়ে একটি কম্পাঙ্কে পরিবর্তন করে যেটা আমরা LmR2 সমান অথবা ν2πলিখতে পারি এবং এক্ষেত্রেও কনা ক্লাসিক্যালি শুধুমাত্র একটি কম্পাঙ্কে বিকিরন করে এগুলি ব্যবহার করে এবং কোয়ান্টাম এর সঙ্গে করস্পন্ডেন্স তৈরি করে আমরা পরবর্তী লেকচারে সেলেকশান রুল বের করবো সুতরাং এই লেকচারের উপসংহার এর জন্য আমরা আবার করস্পন্ডেন্স নীতি লিখব এই নীতি গুলি আমাদেরকে পরবর্তী দুটি অথবা তিনটি লেকচারে গাইড করবে যদি কোয়ান্টাম নাম্বার বেশি হয় তাহলে সমস্ত কোয়ান্টাম এর ফলাফল ক্লাসিক্যাল এর ফলাফলের সঙ্গে সমান হবে